j4 k k H1kρ এখন এগোনো যাক এবং আরো গভীরে এই ইন্টিগ্রাল গুলির দিকে তাকাই যা আমাদের হিসেব করতে হবে মনে করো দুটি ইন্টিগ্রাল যেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে গুলো ছিল ∫gdl এবং ∫∇g এগুলি হল দুটি ইন্টিগ্রাল যা নিয়ে আমাদের ভাবতে হবে সব সময় প্রত্যেক অংশের উপর তাই আমরা আমাদের একটি মডিউল পুরোপুরিভাবে ব্যয় করেছি গ্রীন এর ফাংশন নিয়ে আলোচনা করার জন্য এবং আমরা 2 D গ্রীন এর ফাংশন নিয়ে এসেছিলাম সুতরাং এটি হলো j4H0 তাই এটি সবাই মনে রাখে একটি পদ যেটা আমরা হিসাব করিনি এতক্ষণ পর্যন্ত সেটা হল ∇g অতএব এই স্বরলিপি একটু সহজ করার জন্য এই যা সব জায়গায় আসছে সেটি হল একটি স্কেলার এটি শুধুমাত্র দূরত্ব এই 2 ভেক্টর r এবং r' এর মধ্যে তাই আমি এটিকে ρ বলি এবং ρ x x′2 y y′212 এখন ∇g পাওয়ার জন্য আমার g এর ডেরিভেটিভ নিতে হবে যা আমি পোলার স্থানাংক তে করতে পারি অথবা কার্টেসিয়ান স্থানাংক তে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই একটি কার্টেসিয়ান স্থানাংক আমাদের বেশি সহজ উত্তর দেবে তাই এগুলি কিছু তথ্যের অংশ যা আমাদের প্রদত্ত আছে এবং H0 এর ডেরিভেটিভ আমাদের H1 দেবে এটা বলা আছে বেসেল ফাংশানের অনেক বৈশিষ্ট্য আছে যা আমরা ব্যবহার করব ক্রমশ এগোতে এগোতে এবং এটি তার মধ্যে একটি অতএব এখন আমি ∇g মূল্যায়ন করতে চাই তাহলে কি করবো আমি শুধুই এই বৈশিষ্ট্য ব্যবহার করব তাহলে ∇g কি এখন সুতরাং ∇g সংজ্ঞা ব্যবহার করে ∇g j4 k k H1kρ ∇g jk4 H1kρ এখন এই ভেক্টর কিরকম দেখতে অতএব আমার আছে এই ভেক্টরের নর্ম ভেক্টরের দৈর্ঘ্য কি এটি এক এটি একটি একক ভেক্টর এবং অভিমুখ কি এই ভেক্টরের r r' সুতরাং খুব সহজ এটি ∇g jk4H1kρ হয়ে যায় এবং ζ r r′ তাই এটি আমাদের স্বরলিপি সহজ করে দেয় তাই আমি বলি আমি শুরু করেছিলাম g α H0 দিয়ে এবং ∇g α H1 পেয়েছি যা খুব একটা জটিল না এখন যখন আমি এই দুই ইন্টিগ্রাল মূল্যায়ন করব যতক্ষণ g এবং ∇g এই দুই পদ সসীম আছে ততক্ষণ কোন অসুবিধা নেই আমি গস বর্গীকরণ নিয়ম সংখ্যাসূচক ইন্টিগ্রেশন ব্যবহার করতে পারি অসুবিধা হবে তখন যখন এই মানগুলি আমরা জানি গ্রীন এর ফাংশন এর একটি সিঙ্গুলারিটি আছে মূল বিন্দুতে এই ক্ষেত্রে মূলবিন্দু মানে r r′ তা হলো সিঙ্গুলারিটি এখন যখন আমি এটা করি যদি আমি ফিরে যাই এবং দেখি যখন আমি এই ইন্টিগ্রেশন করছি আমি কি স্থায়ী রেখেছি আমি r' কে স্থায়ী রেখেছি এবং এই r যাচ্ছে পুরো সীমানা বরাবর r' ও সীমানাতে আছে এটিও সীমানা বরাবর চলাফেরা করছে সুতরাং সেখানে কমপক্ষে একটি অংশ আছে যেখানে r সমান হতে চলেছে r' এর তাই এই বিন্দু গুলিতে কি হবে উদাহরণস্বরূপ খুব ছোট ρ এর জন্য হ্যান্কেল ফাংশন কিরকম দেখতে হবে এবং এটি এমন জিনিস যা আমরা আগে দেখেছি অতএব এটির একটি বাস্তব অংশ আছে যা ভালো ব্যবহার করে এবং একটি কাল্পনিক অংশ আছে যেটা দেখতে logρ হয় এবং এই logρ এর মান কি যখন ρ → 0 ∞ সঠিক তাই এই ইন্টিগ্রাল একটু অসুবিধাজনক হতে চলেছে অতএব এটা ছিল H0 এর জন্য তুমি মনে করো H1 এর থেকে বেশি ভালো ব্যবহার করবে না H1 এর ও একটি সিঙ্গুলারিটি আছে মূল বিন্দুতে ছাত্র হ্যাঁ তাই g এবং ∇g দুজনই খুব বেড়ে যাবে যখন ρ → 0 অতএব আমাদের ইন্টিগ্রেশনের পদ্ধতিতে দুটো আলাদা কৌশল ব্যবহার করতে হবে সুতরাং যখন r ≠ r′ যেটা হলো খুশির অবস্থা কিছু চিন্তা করতে হবে না এবং আমি সহজেই আমার সংখ্যাসূচক বর্গীকরণ ব্যবহার করতে পারি ছাত্র সঠিক তাই এখানে হলো একটি ধ্রুবক যাকে ইউলার ধ্রুবক বলা হয় যার মান 057 অথবা ওরকম কিছু সুতরাং আমি এইসব বৈশিষ্ট্য কোথা থেকে পাচ্ছি আমি এইসব বৈশিষ্ট্য পাই বেসেল ফাংশন এর হ্যান্ডবুক থেকে এখানে খুব বিস্তারিত ভাবে এসব লেখা আছে এইসব বিশেষ ফাংশন সবার খুব ভালোভাবে নথিভূক্ত করা বৈশিষ্ট্য আছে চিত্রলেখ আছে এবং আমি সব গুলো আমাদের প্রসঙ্গের জায়গায় যোগ করব তাহলে r যখন r' এর সমান না আমি সংখ্যাসূচক বর্গীকরণ নিয়ম ব্যবহার করব কোন অসুবিধাজনক অংশ নেই যেখানে rr' সেগুলোকে সিঙ্গুলার ইন্টিগ্রাল বলা হয় এগুলি সাবধানতা অবলম্বন করে করতে হবে এবং এর পরে আমরা দেখব এই ইন্টিগ্রাল গুলোকে কিভাবে মূল্যায়ন করা যায় তোমাদের মধ্যে যারা জটিল বিশ্লেষণ এর উপর কোর্স করেছো তারা দেখবে কিছুটা পরিচিত জিনিস আছে বাকিদের জন্য চিন্তার কিছু বিষয় নেই সুতরাং এটি হলো যার দিকে আমরা দেখব কিন্তু সাধারণ চিন্তাভাবনা পরিষ্কার হয়েছে তো সব সময় মাথায় রাখবে যে আমাদের মূল উদ্দেশ্য হলো এই দুই সমীকরণ সমাধান করা এবং এই দুই সমীকরণ সমাধান করার পদ্ধতিতে কিছু পদ আসবে যা সহজ এবং কিছু যা কঠিন আর এক ধাপ পিছিয়ে যাই আরো বিস্তারিত ভাবে দেখার আগে একবার আমি এই সমীকরণ গুলি সমাধান করতে পারলে আমি শেষ পর্যন্ত খুঁজে পেতে চাই একটি ক্ষেত্র যে কোনো স্থানে যা হল আমার উদ্দেশ্য তারপর আমি আরো একটা স্লাইড পিছনে যাই আমি হাইগেনের নীতি ব্যবহার করি এই পদ গুলি আবার এখানে বসাতে যা আমি মূল্যায়ন করেছিলাম এবং আমি যেকোনো জায়গায় ক্ষেত্র পেতে পারি অতএব সার্বিক চিত্র দৃষ্টি থেকে দূরে করো না আমি আরো গভীরে ঢুকছি এবং আরো বিস্তারিত ভাবে দেখছি কিন্তু মনে রাখো সেটি হলো যেখানে আমি যেতে চাই অতএব সমীকরণ সমাধান করা এবং এগুলি হল ঝামেলার পদ এখন আর একটু বেশি দেখা যাক সুতরাং দু ধরনের সিঙ্গুলারিটি কি যা আমাদের আছে যখন x খুব ছোট হয়ে যায় H0 আমি তোমাদের বলেছি দেখতে log এর মতন হয় এবং H1 এর ও একটি আসিম্প্তটিক রূপ আছে যেখানে এই ঝামেলার পদ 1x আছে তাই যখন x শূন্যের কাছাকাছি যেতে শুরু করে 1x ও অনেক বড় হয়ে যায় এখন তুমি দেখতে পাও যে এই 2 ফাংশন অনন্ত এর দিকে চলে যায় কিছু আলাদা আলাদা ভাবে অতএব দেখা যাক এটি কিভাবে অংকে লেখা যায় তাই কল্পনা করো আমার একটি আছে এবং আমি শেষমেষ ε → 0 সীমা নিতে চলেছি এখন এটি মূল্যায়ন করার আগে তোমার কি মনে হয় আমার একটি মূল বিন্দুতে সিঙ্গুলারিটি আছে এবং আমি তাকে অন্তর্ভুক্ত করছি আমার ইন্টিগ্রেশন এ আমি সীমা নিচ্ছি ε → 0 তুমি কি আশা করো কি হবে এটি বিশাল বড় হয়ে যাবে যা স্বজ্ঞাতভাবে তুমি ভাববে এবং এই ঘটনায় আমার সীমা কি আছে ε → 0 যদি এই ইন্টিগ্রাল বিদ্যমান থাকে তাহলে কোনও অসুবিধা নেই আমি আমার মূল পদ্ধতিতে চলে যেতে পারি এবং এই ইন্টিগ্রাল মূল্যায়ন করতে পারি প্রত্যেক অংশে এবং একটি সমীকরণের প্রণালী পেতে পারি কিন্তু সেটি করার আগে আরো বড় করে দেখা যাক যে আদৌ এটা সম্ভব কিনা তাই log এর ইন্টিগ্রাল কি xlog x সুতরাং এটি মূল্যায়ন করো ε এ এবং যদি তুমি মেলাতে চাও তাহলে ডেরিভেটিভ নাও এবং xx log 1 log পাবে অতএব এটি তোমাকে alog a εlogε ε দেবে তাই ε → 0 alog a ε কোনও অসুবিধা নেই তুমি কিভাবে εlogε মূল্যায়ন করবে এল হসপিটাল L hopitals এর নিয়ম তাই আমি logε1ε করব অতএব এটি এখন কোন গঠনে আছে ছাত্র এই ক্ষেত্রে অনন্ত বিভক্ত অনন্ত যেখান থেকে আমি যেকোনও ভাবে করতে পারি তাই এটি 1ε1ε2 0 হয়ে যাবে সেইজন্য আমি একটি ফাংশন ইন্টিগ্রেট করেছি যার একটি সিঙ্গুলারিটি আছে এবং আমি কি পেয়েছি আমি কেবল এটি পেয়েছি alog a তাই এই সিঙ্গুলারিটি যাকে বলা হয় ইন্টিগ্রেবেল অতএব g এর সিঙ্গুলারিটি হল ইন্টিগ্রেবেল অতএব যখন আমি ফিরে যাই এবং ওই মেথট অফ মমেন্টস পদগুলি মূল্যায়ন করি যেসব জায়গায় একটি g পদ আছে সেখানে কোনো অসুবিধা নেই ρ → 0 হলেও কারণ তুমি দেখতে পাচ্ছো যে এই ইন্টিগ্রাল সসীম ফাংশানের মান বেড়ে গেলেও এটি ডেল্টা ফাংশন এর মত ডেল্টা ফাংশন বিশাল বড় হয়ে যাচ্ছে কিন্তু ইন্টিগ্রাল সসীম সুতরাং সেটি হল একটি সিঙ্গুলারিটি কিন্তু বলি ইন্টিগ্রেবেল সিঙ্গুলারিটি এখন অন্য দিকে আমার এটা আছে এই দ্বিতীয় পদ ছাড়া যা বিশাল বড় হতে চলেছে কারণ 1x এখন যখন আমি এটি মূল্যায়ন করি আমি কি পাই logεa সঠিক যা log logε সমান এই সীমা কি বিদ্যমান থাকে এই সীমা বিদ্যমান থাকে না অতএব এই পদ যা এখানে আছে সেটি বিশাল বড় হয়ে যায় তাই আমার একটি ফাংশান আছে একটি সিঙ্গুলারিটি যা যাচ্ছে যখন log বাড়তে চলেছে মূল বিন্দুতে যদিও এর ইন্টিগ্রাল ওভাবে বাড়ছে না তাই এটি একটি 2 ডেল্টা ফাংশন ইন্টিগ্রেট করার মতন আমি এটিকে একবার ইন্টিগ্রেট করতে পারি যদি আমি একবার ইন্টিগ্রেট করি তাহলে আমি কোনও সসীম মান পাইনা কিন্তু যদি আমি দুবার ইন্টিগ্রেট করি অতএব যখন আমি এর সাথে একবার ইন্টিগ্রেট করছি আমি log পাই এবং যদি আমি আরেকবার ইন্টিগ্রেট করি আমি কিছু সসীম ইন্টিগ্রাল পাই log এর যা সসীম সুতরাং এই সিঙ্গুলারিটি যা এখানে আছে তা হল একটি শক্তিশালী সিঙ্গুলারিটি log এর থেকে অতএব এই ইন্টিগ্রাল কে আমি বলব একটি অভিসারী ইন্টিগ্রাল এবং এটি হল একটি বিপথগামী ইন্টিগ্রাল তাই এগুলি হল যা আমাদের করতে হবে অতএব গ্রাড g এর সিঙ্গুলারিটি ইন্টিগ্রেট করা যাবে না এটি হলো ইন্টিগ্রাল তাই আমরা চিহ্নিত করেছি আরো বড় করে দেখেছি এবং পেয়েছি আসল অসুবিধার বস্তু যা হল H1 কোনও প্রশ্ন এটা নিয়ে ছাত্র আমি যদি এই ক্রম কে আনুমানিক করি যদি আমি এই বিশাল ক্রম কে আনুমানিক করি অতএব যদি আমি বিশাল ক্রম দিয়ে এর অনুমান করি তুমি অনেক অনেক পদ পাবে সুতরাং তুমি x এর উচ্চ মাত্রার পদ পাবে কিন্তু তুমি এই প্রথম পদ অগ্রাহ্য করতে পারবেনা এই প্রথম পদ সব সময় সেখানে থাকবে তাই এই প্রত্যেকটি পদ একটি সসীম সংখ্যাতে মিলিত হবে এবং সেটি হবে না তাই যদি প্রথম পদ মিলিত না হয় তাহলে কোন মানে নেই এর উপর যাওয়ার কারণ এখন এটা মিলিত হবে না অতএব প্রশ্ন হল যদি আমি এই H1 কে ইন্টিগ্রেট করি একটি বর্গীকরণ নিয়ম ব্যবহার করে আমার কি একই অসুবিধা হবে উত্তর হলো হ্যাঁ কারণ তুমি যা করার চেষ্টা করছ সেটা হলো কোনভাবে তুমি জানো যে তোমার কিছু ইন্টিগ্র্যাল আছে এরকম এবং তুমি জানো যে তুমি এই ফাংশনের মান নেবে কিছু সসীম সংখ্যক বিন্দুতে যদি তুমি বর্গীকরণ নিয়ম ব্যবহার করো তুমি কিছু উত্তর পাবে কারণ এই সংখ্যা যদি তুমি বসাও তুমি জানো বর্গীকরণ নিয়ম কি বলে kf সমাহার যতক্ষণ তুমি xk ≠ 0 নির্বাচন করো তুমি এটিকে কিছু সসীম সংখ্যা নির্বাচন করো এবং তুমি কিছু উত্তর পাও কিন্তু তাত্ত্বিকভাবে এটি বিপথগামী অতএব সেটা আরও বেশি ভয়ঙ্কর কারণ তুমি কিছু উত্তর পাবে এর এবং তুমি মনে করবে যে এটি জীবিত থাকবে কিন্তু ঘোমটার নিচে এটি বিদ্যমান থাকে না সেখানে একটি বিশেষ উপায় আছে যেভাবে আমি আমার বর্গীকরণ নিয়ম বদল করতে পারি যখন তুমি জানবে যে সেখানে একটি সিঙ্গুলারিটি আছে ভিতরে যাকে বলা হয় সিঙ্গুলারিটি এক্সট্রাকশন কিন্তু যদি তুমি বর্গীকরণ নিয়ম ব্যবহার করো তুমি একটি বিভ্রান্তিকর উত্তর পাবে কারণ তাত্ত্বিকভাবে তুমি দেখতে পাবে যে এই ইন্টিগ্রাল বিপথগামী কিন্তু তোমার জানা উচিত যদি তুমি একটি উত্তর পাও সেটি গন্ডগোলের